পেটেন্টের জন্য কে আবেদন করতে পারবেন যেমনটি আমরা উল্লেখ করেছি উদ্ভাবক হল সেই ব্যক্তি যিনি উদ্ভাবনটি তৈরি করেন এবং তিনি সেই ব্যক্তি যিনি পেটেন্টের জন্য আবেদন করার অধিকারী হন আইনটি আবিষ্কারের সত্য এবং প্রথম উদ্ভাবক শব্দটি ব্যবহার করে এখন এটি প্রাকৃতিক ব্যক্তি হতে পারে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর লোক হতে পারে বা এটি এমন একদল লোকও হতে পারে যারা একত্রিত হয়ে তৈরি করে তবে বিভিন্ন স্থানে কাজ করে সুতরাং আমরা একটি সত্য এবং প্রথম উদ্ভাবককে দেখছি যে বিভিন্ন স্থান থেকে কাজ করা লোকের একটি দল হতে পারে এবং তারা সবাই আবিষ্কারক হিসাবে একসাথে প্রদর্শিত হয় সুতরাং আবিষ্কারক হিসাবে পেটেন্ট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ক্ষেত্রে তাদের নামগুলি চিত্রিত হয় এখন একজন সত্য এবং প্রথম উদ্ভাবক পেটেন্টের জন্য আবেদন করতে পারেন একজন পেটেন্ট একজন অ্যাসিনি বা সত্য এবং প্রথম আবিষ্কারক দ্বারা প্রয়োগ করা যেতে পারে এখন সত্য এবং প্রথম উদ্ভাবক আবিষ্কার আবিষ্কার করতে পারে তিনি এটি অন্য ব্যক্তির কাছে অর্পণ করতে পারেন এখন আপনি অ্যাসিনি বুঝতে পারবেন একজন ব্যক্তি যিনি আবিষ্কার করেন এবং এটি ফাইল করেন এবং পেটেন্ট অফিসে এটি মামলা করেন বেশিরভাগ ক্ষেত্রে কোনও সংস্থার পক্ষে কাজ করে এমন কোনও কর্মচারী বলে যে কোনও সংস্থা বা গবেষণা সংস্থা বলে তারা আবিষ্কারের মালিক নয় তাদের কর্মসংস্থানের শর্তাদি বলবে যে আবিষ্কারটি প্রতিষ্ঠানের মালিকানাধীন হবে যা তাদের কর্মচারী সুতরাং যখন কোনও কর্মচারী কোনও উদ্ভাবন নিয়ে আসে কর্মচারীরা উদ্ভাবকের নাম হিসাবে পরিসংখ্যান রাখেন অন্যদিকে আবেদনকারী নিজেই কোম্পানী হবেন সংস্থা বা সংস্থা যেখানে কর্মচারী কাজ করে সুতরাং আপনি দুটি পৃথক সম্পত্তি দেখতে পাচ্ছেন যা পেটেন্ট সম্পর্কিত লোকেরা কর্মচারী এক আপনাকে একজন উদ্ভাবক হিসাবে দেখানো হয়েছে যা কর্মী হতে পারে এবং আবেদনকারী নিজেই একটি পদমর্যাদা রয়েছে যিনি পেটেন্টের মালিক যিনি পেটেন্ট ফাইল করেন সেই পেটেন্ট অনুমোদিত হওয়ার জন্য সমস্ত ব্যয়ের যত্ন নেন এবং শেষ পর্যন্ত কে পেটেন্টটি পুনর্নবীকরণ করে এটিকে জীবিত রাখে এখন এটি আবেদনকারী যে ক্ষেত্রে উদ্ভাবক নিজে বা নিজেই আবেদনকারী সেখানে কোনও কার্যাদি জড়িত নেই কারণ উদ্ভাবকও আবেদনকারী হয়েছিলেন যেসব ক্ষেত্রে উদ্ভাবক আবেদনকারী নন সেখানে নিয়োগের প্রয়োজন হয় এখন অ্যাসাইনমেন্টটি সেই রশ্মি যা দিয়ে আপনি আইনীভাবে একজনের কাছ থেকে অন্য কোনও ব্যক্তির উদ্ভাবন করতে পারেন কোনও আবিষ্কারের মালিকানা অন্য সত্তা বা অন্য কোনও ব্যক্তির হাতে দেওয়া হয় কর্মচারীরা সাধারণত তাদের কর্মসংস্থানের শর্তাদি বলে দেবে যে তারা চাকরীর সময় যে কোনও আবিষ্কার নিয়ে আসে যা তাদের কাজের একটি অংশ জড়িত নিয়োগকর্তাকে অর্পণ করা হবে সুতরাং একটি নিয়োগ কোনও নিয়োগের চুক্তির মাধ্যমে হতে পারে বা সেগুলি কার্যভারের একটি নির্দিষ্ট নথি হতে পারে সুতরাং আইন এটি অধিকার প্রমাণ হিসাবে উল্লেখ করা হয় আপনার যদি আবেদনকারী হওয়ার প্রয়োজন হয় আপনি আবেদনকারীর পদমর্যাদার দাবি করছেন এমন প্রমাণ দ্বারা আপনার তা প্রদর্শন করা দরকার আপনি যদি উদ্ভাবক হন তবে সঠিক প্রমাণের প্রয়োজন নেই কারণ আবিষ্কারক নিজেই আবিষ্কার নিয়ে এসেছিলেন আপনি যদি উদ্ভাবক না হন তবে আপনার সঠিক প্রমাণের প্রয়োজন ডান প্রমান একটি নিয়োগ চুক্তি হতে পারে যার মধ্যে আবিষ্কারক অ্যাসিনিকে আবিষ্কার আবিষ্কার করে সুতরাং একজন আবেদনকারী সত্য বা প্রথম আবিষ্কারক হতে পারেন বা এটি অ্যাসিনি হতে পারে বা এটি সত্য বা সত্য এবং প্রথম উদ্ভাবক বা অ্যাসিনিটির আইনী প্রতিনিধিও হতে পারে সুতরাং প্রথমে আপনার আসল এবং প্রথম উদ্ভাবক রয়েছে পেটেন্টের জন্য আবেদন করতে পারেন যদি সত্য এবং প্রথম উদ্ভাবক আবেদনকারী না হয় তবে যাকে আবিষ্কারের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তিনি আবেদনকারী হন তারপরে আপনার তৃতীয় বিভাগটি রয়েছে যে কোনও মৃত ব্যক্তির আইনী প্রতিনিধি যে কোনও মৃত ব্যক্তি যিনি প্রকৃত এবং প্রথম উদ্ভাবক ছিলেন বা যিনি একজন অ্যাসিনি ছিলেন এখন এই তিনটি বিভাগেই কেবল কে আবেদন করতে পারে তা বলে কোন ক্ষমতা কোন ব্যক্তি প্রয়োগ করতে পারে পেটেন্ট দায়ের ও বিচারের জন্য আপনার পেটেন্ট এজেন্ট নামে একজন বিশেষজ্ঞের প্রয়োজন পেটেন্ট এজেন্ট হল এমন ব্যক্তিরা যাঁদের বিজ্ঞান ও প্রযুক্তির একটি পটভূমি ডিগ্রি রয়েছে এবং যারা কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত পেটেন্ট এজেন্ট পরীক্ষার সাফল্য অর্জন করেছেন এখন পেটেন্ট এজেন্ট পরীক্ষা পেটেন্ট আইনে দক্ষতার পরীক্ষা করে এবং এটিও নিশ্চিত করে যে পরীক্ষাগুলি সাফ করা লোকেরা পেটেন্ট অফিসের সামনে পেটেন্ট খসড়া করতে এবং ফাইল করতে পারে সুতরাং পেটেন্টস খসড়া করা এবং ফাইল করা এবং পেটেন্ট অফিসের দ্বারা কোনও আবেদনকারী আবেদনের বিষয়ে উত্থাপিত আপত্তির জবাব দেওয়ার জন্য আপনাকে পেটেন্ট এজেন্ট হতে হবে একটি নিবন্ধিত পেটেন্ট এজেন্ট পেটেন্ট অফিস পেটেন্ট এজেন্ট ভূমিকা রাখে পরীক্ষাগুলি সাফ করা এবং তাদের নিবন্ধন নবায়নকারী লোকেরা ভূমিকা পেটেন্ট অফিস দ্বারা রাখা হয় সুতরাং এটি এমন নয় যে কোনও উদ্ভাবক সরাসরি পেটেন্ট অফিসের সাথে ডিল করতে পারেন না একজন আবেদনকারী হিসাবে আপনি সরাসরি পেটেন্ট অফিসের সাথে ডিল করতে পারেন তবে পছন্দের রুটটি পেটেন্ট এজেন্টের মাধ্যমে পেটেন্ট এজেন্টকে জড়িত করার জন্য আপনাকে একটি অনুমোদন ফাইল করতে হবে একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে যার দ্বারা আপনি একজন পেটেন্ট এজেন্টকে অনুমোদিত করতে পারেন আপনাকে উপস্থাপন করতে ঠিক কীভাবে যদি আপনার কোনও আইন আদালতে মামলা করার দরকার হয় আপনার কোনও আইনজীবীর সাথে জড়িত হওয়া দরকার আপনি এটি একটি ওয়াকালাত দায়ের করে করেন একইভাবে আপনি এখানে এটি করেন আপনি হয় তাকে একটি দিতে পারেন অ্যাটর্নি একটি ক্ষমতা দিতে পারেন বা আপনার ফর্ম 26 রয়েছে যা আপনি পেটেন্ট এজেন্টকে জড়িত করার জন্য ব্যবহার করেন সুতরাং পেটেন্ট এজেন্ট আবিষ্কারক বা আবেদনকারী এবং পেটেন্ট অফিসের মধ্যে যোগাযোগের পয়েন্ট হবে এখন আপনার একটি বিধান আছে যেখানে আবিষ্কারটির মালিক তা নির্বিশেষে আপনাকে আবিষ্কারকটির উল্লেখ করতে হবে সুতরাং এই বিধানটি একজন উদ্ভাবকের ক্ষমতা এবং একজন আবেদনকারীর ক্ষমতার মধ্যে পার্থক্য আনবে উদ্ভাবক হিসাবে আপনাকে চিহ্নিত করার রাইটস রয়েছে আপনি আবিষ্কারের মালিক কিনা তা বিবেচনা না করেই আপনাকে আবিষ্কারক হিসাবে উল্লেখ করার রাইটস রয়েছে বলুন কোনও সংস্থার একজন কর্মী আবিষ্কার নিয়ে বেরিয়ে আসে সুতরাং তবে আবিষ্কারটি সংস্থা নিয়োগকর্তাকে দেওয়া হয়েছে এবং নিয়োগকারী আবেদনকারী হন এবং পেটেন্ট ফাইল করেন এবং অনুদান পান এখন আবিষ্কারের বাইরে আসা প্রতিটি বাণিজ্যিক লাভটি নিয়োগকর্তা উপভোগ করেন কর্মচারীকে একটি অংশ দেওয়া হয় না কারণ কর্মচারী যে কাজটি করেছিল তার জন্য ইতিমধ্যে কর্মচারীকে অর্থ প্রদান করা হয়েছিল চাকরীর শর্তাদি ইতিমধ্যে এই আবিষ্কারটি আসার জন্য পারিশ্রমিকের আওতাভুক্ত করেছে এখন কোনও নিয়োগকর্তা এই আবিষ্কারটি কীভাবে লাভ করবেন তা নির্বিশেষে এবং আবিষ্কারটি যে সমস্ত সুযোগসুবিধা আবিষ্কার থেকে প্রবাহিত হয় তা কেবলমাত্র নিয়োগকর্তা উপভোগ করবেন নিয়োগকর্তাকে এখনও কর্মী আবিষ্কারক হিসাবে দেখাতে হবে সুতরাং উদ্ভাবক হিসাবে উল্লেখ করার অধিকারটি এমন একটি অধিকার যা আবিষ্কারের সাথে আগত ব্যক্তি উপভোগ করে সুতরাং কেউ আবিষ্কারক হিসাবে উল্লেখ করার মতো ব্যক্তির অধিকার থেকে কোনও ব্যক্তিকে বিচ্ছিন্ন করতে পারে না তবে কেবল আপনাকে আবিষ্কারক হিসাবে উল্লেখ করার অধিকার রয়েছে এটির অর্থ এই নয় যে আপনি আবিষ্কারটির মালিক সুতরাং যেখানেই কোনও উদ্ভাবক আবিষ্কারকে অধিকার নির্ধারণ করেন যেখানেই কোনও উদ্ভাবক আবিষ্কারকে অধিকার নির্ধারণ করেন উদ্ভাবকের এখনও আবিষ্কারক হিসাবে উল্লেখ করার অধিকার থাকবে সুতরাং এটি কোনও লেখকের নৈতিক অধিকারের সাথে সমান লেখক বইটি নির্ধারণ করে দিয়েছেন কোনও প্রকাশকের কাছে কপিরাইটের কাজ এবং প্রকাশক বইটির মালিক হতে পারে এর একাধিক অনুলিপি করার রাইটস থাকতে পারে এবং কপিরাইটটি প্রকাশকের নামেও থাকবে যদি কোনও বই থাকে অ্যাসাইনমেন্ট তবে মালিকানা নির্বিশেষে লেখকের কাজের রচয়িতা হিসাবে উল্লেখ করার রাইটস রয়েছে সুতরাং এটিকে লেখকের নৈতিক অধিকার বলা হয় সুতরাং একইভাবে আবিষ্কারগুলি সম্পর্কিত আপনার কাছে এমন বিধান রয়েছে যেখানে উদ্ভাবক নিজেকে আবিষ্কারক হিসাবে নিজেকে বা নিজের উল্লেখ করতে পারেন